প্রিয় অংশগ্রহণকারীদের আমাদের শারীরিক ভাষা নিয়ে আলোচনার শেষ সপ্তাহে স্বাগতম এই মডিউলে আমরা প্যারাল্যাঙ্গুয়েজ এবং অমৌখিক যোগাযোগের প্রেক্ষাপটে তার অর্থ নিয়ে আলোচনা করবো একজন বক্তার বিবৃতির শব্দের অর্থ ছাড়া প্যারাল্যাঙ্গুয়েজ হলো সবকিছুই আমরা বলতে পারি যে এটি একটি বক্তৃতা থেকে মৌখিক বিষয়বস্তু বা অর্থ সনাক্ত করার পরে যা অবশিষ্ট থাকে এবং অনুভূত হয় সেটিকে নাম অনুসারে প্যারাল্যাঙ্গুয়েজ এটি ভাষার পরিধিতে বিদ্যমান প্যারাল্যাঙ্গুয়েজকে মেটা যোগাযোগের একটি উপাদান হিসাবে বিবেচনা করা হয় এটি স্বর গতি মাত্রা বিরতি তাল স্বরের প্রাবল্য বলপ্রয়োগ স্বরের ওঠানামার উপাদান আমরা যা বলি তার অর্থ এবং একই সাথে কথ্য শব্দের সূক্ষ্ম তারতম্যের পরিবর্তন করে আমরা বুঝতে পারি যে সমস্ত মৌখিক বার্তাগুলির মধ্যে প্যারাল্যাঙ্গুয়েজের উপাদান রয়েছে কারণ প্রতিটি বার্তা কেবল শব্দের আক্ষরিক অর্থকে বোঝায় না কিন্তু একই সাথে শব্দগুলি কিভাবে একজন ব্যক্তির দ্বারা উচ্চারিত হয়েছে তাতে কিরকম সংবেদনশীল দিক এবং অনুভূতির দিকের অর্থ যুক্ত হয়েছে সেটিকেও বোঝায় এটিকে আমরা বলতে পারি যে ভাষা কোথায় কতবার উচ্চারণ করা হয় তার বিষয়বস্তু কি আমরা কীভাবে কোনো শব্দ বলছি এবং প্রায়শই আমরা দেখতে পাই যে আমরা কী বলি তার চেয়ে আমরা কীভাবে বলি তা বেশি গুরুত্বপূর্ণ প্যারাল্যাঙ্গুয়েজ অফ প্যারালিঙ্গুইস্টিক হল 1950 সালে জর্জ এল ট্র্যাগার এবং আমেরিকান ভাষাবিদ দ্বারা নির্মিত অধ্যয়নের একটি স্বাধীন ক্ষেত্র জর্জ এল ট্র্যাগার ছিলেন এডওয়ার্ড সাপির বেঞ্জামিন লি হোর্ফ এবং চার্লস হকেট নামক এই যুগের অন্যান্য বিখ্যাত ভাষাবিদদের ঘনিষ্ঠ সহযোগী 1950 সালে জর্জ ট্র্যাগার রাষ্ট্রীয় বিভাগের ফরেন সার্ভিস ইনস্টিটিউটে কর্মরত ছিলেন যাতে কূটনীতিকদের বিভিন্ন বিমানে পাঠানোর করার আগে প্রশিক্ষণ দেওয়া যায় এবং এখানে তিনি এডওয়ার্ড টি হল Edward T Hall এবং রে বার্ডহুইসলের সাথে কাজ করছিলেন যেমনটি আমরা ইতিমধ্যে দেখেছি রে বার্ডহুইসল কাইনেসিক্সের অধ্যয়ন তৈরি করেছেন এবং এডওয়ার্ড টি হল Edward T Hall প্রক্সিমিক্স নিয়ে কাজ করেছেন এই দুই অন্য লোকের সাথে একত্রিত হাওয়ায় জর্জ ট্র্যাগার প্যারালিঙ্গুইটিক্স সম্পর্কে তার বিচারবুদ্ধি অভিব্যক্ত করেছিলেন ট্র্যাগার প্যারাল্যাঙ্গুয়েজের মডেল হিসাবে বর্ণনামূলক ভাষাতত্ত্ব ব্যবহার করার বিষয়ে কাজ করেছিলেন তার ফলাফলগুলি 1958 এবং 1960 এর দশকের শুরুতে প্রকাশিত হয়েছিল তার কাজ এই অঞ্চলে বিশেষ করে সংস্কৃতি ও প্যারাল্যাঙ্গুয়েজের মধ্যে আন্তঃসংযোগ এবং অনুসন্ধান করার ক্ষেত্রে পরবর্তী গবেষণার ভিত্তি স্থাপন করেছে প্যারাল্যাঙ্গুয়েজ হল একজন বক্তা কীভাবে একটি নির্দিষ্ট বিষয়বস্তুকে মৌখিকভাবে বর্ণনা করে তার অধ্যয়ন প্রিফিক্স প্যারা মানে কাছে বা পাশে পাশে সেই সমস্ত ক্রিয়াকলাপগুলিকে বোঝায় যা ভিত্তিকারক শব্দ দ্বারা নির্দেশিত সিদ্ধান্তমূলকভাবে সহায়ক একইভাবে প্যারাল্যাঙ্গুয়েজ হল সব কিছু যা ভাষার জন্য সহায়ক আনুষঙ্গিক ভূমিকাগুলিতে আমরা দেখতে পাই যে প্যারা শব্দের সাথে সংযোগের জন্য এমন কিছুর প্রয়োজন ছিল যার জন্য আরও ভাল প্রশিক্ষণ ইত্যাদির প্রয়োজন উদাহরণস্বরূপ জরুরি চিকিৎসাসেবকের মতো গবেষকরা খুঁজে পেয়েছেন যে স্বরের ওঠানামার মাত্রা এবং কণ্ঠস্বরের গুণমান এবং সেই সাথে কথা বলার হার যে আবেগ প্রকাশ করে তা বার্তার বিষয়বস্তু নির্বিশেষে সঠিকভাবে বিচার করা যেতে পারে তাদের অনুসন্ধানে রে বার্ডউইসলের সাথে সহযোগিতায় বিভিন্ন গবেষক অংশগ্রহণকারীদের ইংরেজি বর্ণমালা এমনভাবে বর্ণনা করতে বলেছেন যাতে তারা শ্রোতার কাছে একটি নির্দিষ্ট মেজাজ বা আবেগ প্রকাশ করতে সক্ষম হয় একটি ভাষার বর্ণমালা মোটেও কোনো বিষয়বস্তু প্রকাশ করে না এটি যে কোনো ভাষার সবচেয়ে নিরপেক্ষ উপাদান তবে এই বর্ণনাতেও শ্রোতারা একটি বিশেষ আবেগের সাথে পাঠের সম্পর্ককে প্রায় সঠিকভাবে চিহ্নিত করতে সক্ষম হন সুতরাং এই ধরণের গবেষকরা এই বোঝার পটভূমিতে নেতৃত্ব দিয়েছিলেন যে আমরা যখন কথা বলি তখন আমরা কেবলমাত্র শব্দের অর্থ আভিধানিক অর্থ দ্বারা বিষয়বস্তুর ব্যাপারে ভাব প্রকাশ করিনা তবে আমরা একটি বোধশক্তির উদ্ভাবন করি বা সেই শব্দের সাথে বা সেই পরিস্থিতির সাথে যুক্ত আবেগ এবং অনুভূতির সাথে সম্পর্কিত সংকেতগুলি প্রেরণ করি অন্য ব্যক্তির কণ্ঠস্বর শোনার ভিত্তিতে আমরা সহজেই কেবলমাত্র অন্য ব্যক্তির আবেগ এবং অনুভূতিগুলিই দেখতে পাইনা আমরা সেই ব্যক্তির ব্যক্তিত্বের কিছু অন্যান্য দিকও বুঝতে পারি আমরা ব্যক্তির আঞ্চলিক সমিতি এবং সামাজিক প্রেক্ষাপট বুঝতে পারি আমরা সেই ব্যক্তির অর্থনৈতিক বিষয়গুলি বুঝতে পারি আমরা সেই ব্যক্তির কাজের বিস্তৃত শ্রেণী বা কাজের প্রকৃতির মূল্যায়ন বিচক্ষণতার সাথে অনুমান করতে পারি সেইসাথে আমরা সেই ব্যক্তির বুদ্ধিবৃত্তিক স্তর সম্পর্কে অনেক কিছু জানতে পারি এবং সেই কারণেই আমরা দেখতে পাই যে টেলিফোনিক সাক্ষাৎকারগুলি এখনও লোক নিয়োগের প্রক্রিয়ায় একটি সফল হাতিয়ার হিসাবে বিবেচিত হয় সাহিত্যে এবং অমৌখিক যোগাযোগের বিভিন্ন দিক সম্পর্কে সচেতনতা সবসময়ই ছিল প্যারাভাষা বোঝা এবং আমাদের সামাজিক জীবনে এর তাৎপর্যও আমাদের একটি স্পষ্ট সাহিত্যিক উপলব্ধি দেয় এই স্লাইডে আমরা 1964 সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত চলচ্চিত্র মাই ফেয়ার লেডি থেকে ডাউনলোড করা কিছু জিনিস দেখতে পাচ্ছি আপনারা অনেকেই জানেন যে মাই ফেয়ার লেডি জর্জ বার্নার্ড শ এর পিগম্যালিয়ন নামক একটি নাটকের রূপান্তর যা তিনি 1912 সালে অতিবাহিত করেছিলেন এবং 1913 সালে যেটিকে নিবেদন করা হয়েছিল এই নাটকটি ব্রিটিশ শ্রেণী ব্যবস্থার উপর একটি ব্যঙ্গাত্মক এবং কীভাবে ব্রিটিশ শ্রেণী সম্পর্কে আমাদের বোঝাপড়া আমাদের কথোপকথনের সময় একটি সঠিক উচ্চারণ ব্যবহার করার ক্ষমতার উপর ভিত্তি করে তার বর্ণনা দেয় Shaw এর চরিত্রে প্রফেসর হিগিন্স একজন ধ্বনিতত্ত্বের বিশেষজ্ঞ এবং তিনি একজন ককনি ফ্লাওয়ার গার্লকে প্রশিক্ষন দেওয়ার চেষ্টা করেন এবং কয়েক মাসের মধ্যে তার বন্ধু বৃত্তে এই তরুণী ফ্লাওয়ার ককনি গার্ল একজন ডাচেস হিসাবে পাস করতে সক্ষম হন ঠিক আছে এলিজা আবার বলো স্পেনে বৃষ্টি প্রধানত সমতল ভূমিতে থাকে স্পেনে বৃষ্টি প্রধানত সমতল ভূমিতে থাকে বললেন না যে না এলিজা আপনি এটি বলেননি আপনি রাতে বিছানায় ওঠার আগেও বলেননি যখন আপনি প্রার্থনা করতেন আমি আপনাকে বলাতে চাই যে স্পেনে বৃষ্টি প্রধানত সমতল ভূমিতে হয় 50 বার ঠিক আছে কান না খারাপ করতে শিখলে হুজুরের সাথে আরও অনেক কিছু জর্জ শ আরেকবার সুযোগ দেন হুহ যেখানে আপনি h ঠিক করে উচ্চারণ করবেননা শিখাটি স্থির থাকবে এইভাবে আপনি জানেন যে আপনি এটি সঠিকভাবে করেছেন এবং এখানেই পার্থক্য দেখতে পাবেন আয়নায় আরও ভালো করে দেখতে পাবেন এখন মনোযোগ দিয়ে শুনুন হার্টফোর্ড হেয়ারফোর্ড এবং হ্যাম্পশায়ারে হারিকেন খুব কমই ঘটে এবার আপনি আপনার সাথে পুনরায় বলুন হার্টফোর্ড হেয়ারফোর্ড এবং হ্যাম্পশায়ারে হারিকেন খুব কমই ঘটে হার্টফোর্ড হেয়ারফোর্ড এবং হ্যাম্পশায়ারে হারিকেন খুব কমই ঘটে না না না না এলিজা এখানে মোটেই না সেটা বলবেন না না দয়া করে আপনি প্রথম থেকে শুরু করুন শুধু এই হা হা হা হা করুন হা হা হা হা চালিয়ে যান চালিয়ে যান এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে কীভাবে প্যারাভাষা আমাদের ব্যক্তিত্বের পটভূমির সাথে সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশ করে প্যারাভাষা বোঝার জন্য আমাদের এর সাথে যুক্ত বিভিন্ন লক্ষণ বুঝতে হবে এবং এগুলো হল কণ্ঠস্বরের প্রাবল্য কণ্ঠস্বরের গতি ইত্যাদি কণ্ঠস্বরের প্রাবল্য আমাদের অনুভূতি প্রকাশ করে যেমন এটি যদি ফিসফিস বা উচ্চস্বর হয় বা চিৎকার করার আওয়াজ হয় সুতরাং এটি আমাদের অনুভূতি এবং আমাদের মনোভাবের পাশাপাশি একটি প্রদত্ত পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়া প্রদর্শন করে একটি ধীর কণ্ঠ আমাদের ভীরুতা বা আমাদের দ্বিধা দেখাতে পারে একইভাবে কণ্ঠের গতি আমাদের মনোভাব এবং আমাদের অনুভূতি নির্দেশ করে যদি এটি ধীরে হয় তবে এটি আমাদের দ্বিধা প্রস্তুতির অভাব এবং দুঃখের পরামর্শ দেয় আবার এক্ষেত্রে যদি এটি দ্রুত হয় তবে এটি সহজেই আমাদের দ্বিধা নির্দেশ করতে পারে একইভাবে আমরা দেখতে পাই যে স্বরের ওঠানামা আমাদের উচ্চারণ এবং উচ্চারণের স্বচ্ছতাও গুরুত্বপূর্ণ এই দিকগুলো আমরা পরবর্তী কয়েকটি স্লাইডে বিস্তারিতভাবে তুলে ধরব একইভাবে বিরাম চিহ্নের বিকল্প হিসাবে আমাদের বিরাম সম্পর্কে বোঝাও গুরুত্বপূর্ণ কিছু বিরতি অস্থায়ী হতে পারে যা আমাদের অনিশ্চয়তা এবং দ্বিধা নির্দেশ করতে পারে যেখানে অন্য কিছু হয়তো স্যাযুরা বা নাটকীয় বিরতির মতো যা পরিকল্পিত এবং বিষয়বস্তুর উপর আমাদের নিয়ন্ত্রণ এবং দর্শকদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার আমাদের ইচ্ছা দেখায় আমাদের কণ্ঠস্বরের গুণমান গুরুত্বপূর্ণ এটি বার্তাটি পৌঁছে দেয় এবং একই সাথে এটি এই বার্তাটির বোঝার প্রশংসা করে আমাদের কণ্ঠস্বর আমাদের একটি নির্দিষ্ট শব্দ বলতে সক্ষম করে আমাদের কণ্ঠস্বর আমাদেরকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে বিষয়বস্তু দেখতে সক্ষম করে আমরা কিভাবে একটি নির্দিষ্ট জিনিস বলি তা কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করে এবং একটি উচ্চারণ ভঙ্গির বিভিন্ন দিক উচ্চারণ করে এটি যা বলা হয়েছে তার অর্থ পরিবর্তন করতে পারে এবং প্রধানত অনুভূতি ইত্যাদির একটি ইঙ্গিতও দিতে পারে উদাহরণস্বরূপ আমরা সবাই জানি যে আমরা যদি একঘেয়ে আওয়াজে কথা বলি তবে এটি একটি বিরক্তিকর মনোভাব প্রকাশ করে যদি আমাদের কণ্ঠস্বরের গতি কম থাকে এবং মাত্রা কম থাকে তবে ত আমাদের বিষন্নতা প্রকাশ করে কণ্ঠস্বর উচ্চ মাত্রার হলে সাধারণত তা উৎসাহ এবং আগ্রহের সাথে যুক্ত হয় উচ্চ মাত্রা কিন্তু আমাদের কথা বলার একটি দীর্ঘ টানা পদ্ধতি আমাদের অবিশ্বাসের ইঙ্গিত দেয় উচ্চারণে স্বরের ওঠানামা আমাদের বিস্ময় এবং আকস্মিক কথাবার্তাও আমাদের রক্ষণাত্মক মনোভাব প্রকাশ করে সুতরাং বিভিন্ন প্যারাল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যগুলি বোঝার জন্য কণ্ঠস্বরের এই দিকগুলি গুরুত্বপূর্ণ এবং পৃথকভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হবে প্যারাল্যাঙ্গুয়েজ ইচ্ছাকৃতভাবেও ব্যবহার করা যেতে পারে বেশিরভাগ পরিস্থিতিতে এটি একটি অনিচ্ছাকৃত ব্যবহার যেখানে আমাদের অনুভূতি এবং আমাদের আবেগগুলি স্বয়ংক্রিয়ভাবে সঞ্চারিত হয় এবং অন্য লোকেদেরকে সংকেত দেয় কিন্তু এটি ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা যেতে পারে যোগাযোগের পরিপূরক হিসেবে এটি একটি নির্দিষ্ট সামাজিক পরিস্থিতিকে অতিক্রম করতে শেখায় প্যারাল্যাঙ্গুয়েজকে প্রাথমিক গুণাবলী হিসাবে আরও তিনটি বিভাগে বিভক্ত করা যেতে পারে দ্বিতীয়ত সংশোধক হিসেবে যা আরও উপবিভক্ত করা যেতে পারে কোয়ালিফায়ার এবং ডিফারেন্সিয়েটর এবং তৃতীয়ত বিকল্প হিসেবে প্যারাল্যাঙ্গুয়েজের প্রাথমিক গুণমানে আমরা কণ্ঠস্বরের বৈশিষ্ট্যগুলিকে উল্লেখ করি যা ব্যক্তিকে আলাদা করে কণ্ঠস্বরের মাত্রায় আয়তনে প্রতিধ্বনিতে ভয়েস রেজিস্টারে তীব্রতা বা স্বরধ্বনির পরিসীমায় ইত্যাদিতে এগুলি ভোকাল কর্ডের আকার বয়স লিঙ্গ এবং আবার ভূগোলের ভিত্তিতেও আলাদা করা হয় এই গুণগুলি জৈবিক শারীরবৃত্তীয় মনস্তাত্ত্বিক সাংস্কৃতিক এবং সামাজিক বৈশিষ্ট্য দ্বারা গঠিত হয়েছে মূলত প্রাথমিক গুণাবলী এবং উপাদানগুলি যা প্রথমে মৌখিক ভাষার অপরিহার্য অংশ হিসাবে বিবেচিত হয়েছিল তারপরেও প্যারাভাষিক ঘটনা হিসাবে এটির সাথে পরিবর্তন বা বিকল্প হতে পারে বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়ন সত্ত্বেও যোগাযোগের প্রাথমিক হাতিয়ার হিসাবে কণ্ঠস্বর অবিচ্ছিন্ন আমরা দেখতে পাই যে কণ্ঠস্বরের অনুপস্থিতি আমাদের কর্মক্ষমতা এবং অন্য লোকেদের সাথে আন্তঃসংযোগ করার ক্ষমতাকে বাধাগ্রস্ত করে মানুষের কণ্ঠস্বর অর্থ বা বার্তা প্রকাশ করে এবং একটি বক্তৃতা প্রদানের সবচেয়ে কঠিন উপাদানটির গুরুত্বকে বাড়িয়ে তোলে যা উচ্চারণ এবং কণ্ঠস্বরের নিয়ন্ত্রণে কার্যকরী কণ্ঠস্বর যত পরিষ্কার হবে ততই কার্যকরভাবে অর্থ প্রকাশ করবে এবং এটি বক্তার লিঙ্গ পটভূমি শিক্ষা প্রশিক্ষণ মনোভাব মেজাজ ইত্যাদি সম্পর্কেও আমাদের অবহিত করে এর অধীনে যে দিকগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তার মধ্যে রয়েছে কণ্ঠস্বরের মাত্রা বৈচিত্র্য কথার গতি বিরতি এবং কণ্ঠস্বরের নিয়ন্ত্রণ মাত্রা বা তরঙ্গতা সেই সমস্ত পেশায় যেখানে আমাদের কর্মক্ষমতা সরাসরি আমাদের কণ্ঠস্বরের সাথে যুক্ত কণ্ঠস্বরকে সম্পূর্ণ প্রাকৃতিক সম্ভাবনা রূপে প্রকাশ করার জন্য প্রথমে শারীরিক স্তরে কাজ করতে হবে উদাহরণস্বরূপ গান গাওয়া অভিনয়ের মতো পেশার পাশাপাশি পেশাদার বক্তাদের জন্য আমরা দেখতে পাই যে আমাদের কণ্ঠস্বরকে প্রশিক্ষিত করতে হয় কিন্তু প্যারাভাষায় আমরা ভাষার সেই দিকগুলোর দিকে তাকাই যা আমরা সেই পেশাদারদের মধ্যে দেখতে পাই যেখানে এই ধরনের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত নয় কণ্ঠস্বরের মাত্রা কণ্ঠস্বরের বিভিন্ন তীব্রতা বোঝায় এটি শ্রোতা এখানে যা শুনতে সক্ষম হচ্ছে তা বোঝায় যেমন উচ্চ বা কম স্বরসংক্রান্ত বৈশিষ্ট্য থেকে বেড়ে ওঠা এবং পড়ে যাওয়া কণ্ঠস্বরের প্যাটার্ন মানুষের কণ্ঠস্বরের মাত্রা ক্রমাগত পরিবর্তনশীল এবং এটি আমাদের বক্তৃতাকে কার্যকর করার জন্য প্রয়োজনীয় যারা একঘেয়ে কথা বলে তারা অত্যন্ত একঘেয়ে বক্তা হিসেবে পরিচিত এবং শ্রোতারা অবিলম্বে আগ্রহ হারিয়ে ফেলে এর মানে এই নয় যে লোকেরা যারা একঘেয়ে ভাবে কথা বলে তারা নীচু স্বরে কথা বলে কখনও কখনও আমরা অনুভব করতে পারি যে সেই ব্যক্তির একটি গম্ভীর কণ্ঠস্বর থাকতে পারে এবং তারপরও একঘেয়ে কথা বলতে পারে স্বরের ওঠানামা হল স্বরের মাত্রার ধ্বনিতাত্ত্বিক সম্পর্ক এবং স্বরের মাত্রার বৈচিত্র্য একটি শব্দের অর্থকে প্রভাবিত করে ভাষা জুড়ে বিভিন্ন উদ্দেশ্যে পরিবেশন করতে পারে এবং শ্রোতাদের সাথে স্পষ্টভাবে যোগাযোগ করে শব্দের একটি একক ক্রমের বিভিন্ন অর্থ হতে পারে যেভাবে এটি উচ্চারিত হয় তার স্বরের ওঠানামার প্যাটার্নের উপর নির্ভর করে এটি সৃষ্ট হোক বা একটি ক্রমাগত উচ্চ স্তরে উচ্চারিত হোক একটি ক্রমবর্ধমান স্তরে বা একটি পতনের স্তরে কণ্ঠস্বরের ওঠানামার বৈচিত্র্য বক্তার অভিপ্রায় প্রকাশ করে উদাহরণস্বরূপ একজন ব্যক্তি নিজেকে আত্মবিশ্বাসী ব্যক্তি হিসাবে দেখা করতে পারে মুখের অভিব্যক্তিগুলি নিয়ন্ত্রণ করতে পারে হ্যান্ডশেক শক্তিশালী হতে পারে কিন্তু কণ্ঠস্বর যদি আন্দোলিত হয় তবে প্রদত্ত পরিস্থিতিতে আত্মবিশ্বাসের অভাব বা উত্তেজনা স্পষ্ট হয়ে ওঠে স্বরভঙ্গি এবং কোনো কথায় জোর দেওয়া একসঙ্গে মিশ্রিত তারা আমাদের একটি বাক্য বুঝতে সাহায্য করে যে এটি একটি বিবৃতি বা প্রশ্ন বা বিস্ময়সূচক একটি নির্দিষ্ট শব্দের উপর জর দেওয়া অর্থ পরিবর্তন করতে পারে জোর দেওয়া এক ভাষাগত দিক থেকে হতে পারে আবার ইচ্ছাকৃতও হতে পারে ভাষাগত দিক থেকে জর দেওয়া যা আমাদের ভাষা প্রশিক্ষণের একটি অংশ যা আমাদের শিক্ষাগত পটভূমি সামাজিক শ্রেণী সম্পর্কে অন্যান্য লোকেদের জানায় অন্যদিকে একটি নির্দিষ্ট শব্দাংশ বা একটি নির্দিষ্ট শব্দের উপর ইচ্ছাকৃত জোর দেওয়া আমরা কি বোঝাতে চাই তার অর্থ এবং অন্য ব্যক্তির প্রতি আমাদের অনুভূতি নির্দেশ করে কণ্ঠস্বরের ওঠানামা আমাদের বক্তার মনোভাব এবং অনুভূতি সম্পর্কে বলে তবে এই সংকেতগুলিকে সর্বদা বার্তার মোট প্রেক্ষাপটের ভিত্তিতে নেওয়া উচিত এবং কখনই বিচ্ছিন্ন ভাবে নয় এবং আমাদের অবশ্যই এই সংকেতগুলির পাশাপাশি শব্দগুলিকে সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে বাক্যগুলিকে সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে এবং একটি উচ্চারণের তাৎপর্যকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করার জন্য অন্যান্য গতিসম্পর্কিত বৈশিষ্ট্যগুলির সাথে ব্যাখ্যাকে একত্রিত করতে হবে আমরা যে গতিতে কথা বলি তাও গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন গতিতে কথা বলি এবং যখন আমরা একটি বার্তার বিভিন্ন অংশ জানাই তখনও কথার গতি পরিমাপ করা হয় একটি গাড়ির সাথে এবং এক মিনিটে কতগুলি শব্দ উচ্চারিত হয় তা দ্বারা বক্তার গড় গতি খুব ধীর হলে শ্রোতা বিরক্ত এবং অধৈর্য হয়ে ওঠে অন্যদিকে গড় গতি খুব দ্রুত হলে শ্রোতার কাছে বার্তাটি সম্পূর্ণরূপে বোঝার জন্য পর্যাপ্ত সময় থাকে না এবং তাই তাতেও সে আগ্রহ হারাতে পারে সুতরাং শব্দের গতি পরিমাপ করতে হবে এটি খুব দ্রুত বা খুব ধীরে হওয়া উচিত নয় আমাদের কণ্ঠস্বরের মাত্রা বিষয়বস্তু শ্রোতার কাছে পৌঁছানোর সাথে অনেক উপায়ে জড়িত এমনকি দাপ্তরিক উপস্থাপনায়ও আমরা দেখতে পাই যে একটি সাধারণ নিয়ম হিসাবে আমরা আমাদের বার্তা এবং উপস্থাপনার সহজ অংশগুলিকে দ্রুত গতিতে উপস্থাপন করি এবং তথ্যের জটিল অংশগুলি ধীর গতিতে প্রেরণ করি কারণ এটি মনে করা হয় যে উপস্থাপনার কঠিন বা আরও প্রযুক্তিগত অংশ বোঝার জন্য আরও ভাল বোঝার এবং আরও মনোযোগ দেওয়ার প্রয়োজন একই সময়ে এটি আমাদের মানসিক অবস্থা নির্দেশ করে যে আমরা যদি উদ্বেগ বোধ করি বা যোগাযোগের বার্তাটি যদি খুব জরুরী হয় তবে আমরা দ্রুত কথা বলি অন্যদিকে আমরা যখন নিরুদ্বেগ থাকি তখন আমাদের কথা বলার গতিও আরামদায়ক হয় কথা বলার হারে সাংস্কৃতিক দিকগুলোও প্রকট হয় গবেষকরা ইতালীয় এবং আরব দেশের মানুষের কথা বলার গতি সম্পর্কে মন্তব্য করেছেন এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের তুলনায় দ্রুত গতিতে কথা বলে বলে মন্তব্য করেছেন একইভাবে আমরা দেখতে পাই যে একই দেশের মানুষের কথা বলার পদ্ধতিতেও আঞ্চলিক পার্থক্য উপস্থিত থাকে আমরা দেখতে পাই যে কিছু প্রদেশে বা দেশের কিছু অংশে লোকেরা দ্রুত গতি গ্রহণ করতে পারে যেখানে অন্য লোকেরা ধীর গতি গ্রহণ করতে পারে বক্তৃতা হারের পার্থক্য উদ্দিষ্ট বার্তা বুঝতে সমস্যা সৃষ্টি করে তাই গতি সর্বদা শ্রোতাদের উপর নির্ভর হওয়া উচিত এবং তারপর বক্তার গতির বৈচিত্র্যের প্রবর্তন করা উচিত আমরা কীভাবে আমাদের বার্তাগুলি প্রেরণ করি তার ভিত্তিতে আমাদের প্যারাল্যাঙ্গুয়েজ অন্যান্য লোকেদের কাছে বিভিন্ন বার্তা প্রেরণ করে বিখ্যাত আমেরিকান সিটকম ফ্রেন্ডস্ এর মধ্যে বিশেষ করে কণ্ঠস্বরের মাত্রা এবং কণ্ঠস্বরের ওঠানামার এই প্যারাভাষিক বৈশিষ্ট্যগুলির উদাহরণগুলি দেখা যেতে পারে যেখানে তারা একটি হাস্যকর পদ্ধতিতে ব্যবহার করেছে তোমরা দুজন খুশি তাহলে আমিও তোমাদের জন্য খুশি আমি ভালো আছি আমি একবারে ঠিক আছি সম্পূর্ণ ভালো আছি আমি জানি না কেন এটা জোরে এবং চিৎকারের মতো বেরিয়ে আসছে কারণ সত্যিই আমি ভালো আছি যাই হোক Joe আমি ভেবেছি আপনি বাড়িতে গিয়েছিলেন এবং দেখেছিলেন একটা বাক্স আছে যা আমাকে খুলতে হবে হে ভগবান হায় ভগবান তুমি আমাকে প্রায় হার্ট অ্যাটাক দিয়েছ আমার প্রিয় বন্ধু আমার বোন এবং আমি এটা বিশ্বাস করতে পারছি না দুঃখিত কিন্তু যদি এটা সত্যি হয় আমিও তাকে ভালোবাসি আমার প্রিয় বন্ধু এবং আমি এটা বিশ্বাস করতে পারছি না আগের ভিডিওটি যদি প্যারাল্যাঙ্গুয়েজের সাথে সম্পর্কিত হাস্যকর দিকগুলি তুলে ধরে থাকে তবে বর্তমান ভিডিওটি একটি গুরুতর পদ্ধতিতে পরামর্শ দেয় যে কীভাবে কণ্ঠস্বরের ওঠানামা মাত্রা ছন্দ এবং কণ্ঠস্বর সেই সমস্ত লোকেদের উপর গভীর প্রভাব ফেলে যাদের অনেক শ্রোতাদের সাথে যোগাযোগ করতে হয় সম্পূর্ণ ভিডিওটি শোনার জন্য প্রদত্ত লিঙ্কটি উপস্থিত থাকবে আমি সম্পূর্ণ ভিডিও থেকে শুধুমাত্র কিছু অংশ দেখাচ্ছি এখানেই আছে দেখতে পাওয়া যাচ্ছে এটি হলো কণ্ঠস্বরের ওঠানামা ও মাত্রা আমাদের পরিবর্তন এবং একই রকম আরও কিছুর মধ্যে বেছে নিতে হবে এটি হল গতি আমাদের পিছনের দিকে তাকানো এবং সামনের দিকে তাকানোর মধ্যে বেছে নিতে হবে এবং ছন্দ আমাদের ভবিষ্যৎ এবং আমাদের অতীতের মধ্যে একটি বেছে নিতে হবে অতীত অতীত বারাক ওবামার কণ্ঠস্বর খুব স্বাভাবিক বলে মনে হয় তবে বেশিরভাগ রাজনীতিবিদ এমন একটি শব্দ অর্জন করে ভোটারদের প্রভাবিত করার জন্য খুব কঠোর পরিশ্রম করেন কথাটা বিপক্ষে যাচ্ছে শারীরিক ভাষা বিশেষ করে কণ্ঠস্বরের ওঠানামার ক্ষেত্রে আপনি কতটা ভাল যোগাযোগ করেন তার উপর গভীর প্রভাব ফেলে সাধারণত লোকেরা যত বেশি শব্দ উচ্চারণ করে তত বেশি লক্ষণীয় হয় বা তারা যে প্রশিক্ষণ নিয়েছে তার সম্ভাবনা থাকে সুতরাং বৈকল্পিকভাবে শীর্ষস্থানীয় বেশিরভাগ রাজনীতিবিদদের শারীরিক ভাষা এবং বিশেষ করে তাদের কণ্ঠস্বর নিয়ে কথা বলা হয় যে তাদের কণ্ঠস্বর কতটা গভীর এবং এটি কতটা বিচ্ছিন্ন এবং ধীর এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের ধারণা ছিল কিন্তু সেটি খারাপ ধারণা ছিল সেটি আমেরিকার জন্য খারাপ ধারণা ছিল নারী রাজনীতিবিদদের পুরুষদের শব্দ অতিক্রম করার জন্য একটি অতিরিক্ত বাধা আছে তাদের নারীর কণ্ঠ আসলে পুরুষের মস্তিষ্কের সংবেদনশীল অংশের ঘটনা সুতরাং আমরা স্বয়ংক্রিয়ভাবে মনে করি যে মহিলারা যখন কথা বলেন তখন তারা আবেগী হন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যা আমাদের প্যারাভাষিক বৈশিষ্ট্যগুলির সাথে সম্পর্কিত তা হল বিরতি কথা বলার গতিও বেশ কিছু বিরতির সাথে হয়ে থাকে এগুলো অনিচ্ছাকৃতও হতে পারে সেইগুলি আআআ' 'উম ইত্যাদি আমরা যখন কথা বলার সময় পরের অংশের দিকে মনোযোগ দেওয়ার করার চেষ্টা করি তখন নির্বিচারে বিরতি নেওয়া হয় যা আমাদের বক্তৃতার প্রভাব নষ্ট করে যে বিরতিগুলি ইচ্ছাকৃত এবং আমাদের বক্তৃতার সামগ্রিক প্রভাব এবং তাৎপর্যের জন্য সঠিক মুহূর্তে একটি পরিকল্পিত বিরতির একটি অংশ সেগুলি অনেকটা স্যাযুরা অর্থাৎ নাটকীয় বিরতির মতো স্যাযুরা একটি ল্যাটিন শব্দ যার মানে কাটা এটি একটি ব্যাকরণগত সীমানা ভাঙার পরামর্শ দেয় যেটি একটি বিরতি যা উচ্চারণকে বোঝায় স্যাযুরা শব্দটি একটি নীরব বিরতির পরামর্শ দেওয়ার জন্য সঙ্গীতেও ব্যবহৃত হয় স্যাযুরা প্রায়শই কবিতায় ব্যবহৃত হয় একটি নার্সারি ছড়া থেকে একটি খুব আকর্ষণীয় উদাহরণ "Sing a song of six pence A pocket full of ryeFour and twenty blackbirdsBaked in a pie" আনুষ্ঠানিক বক্তৃতায়ও আমরা দেখতে পাই যে এটি এমনভাবে একটি সঠিক বিরতি প্রবর্তন করার জন্য আমাদের সক্ষমতাকে দেখায় যাতে এটি বার্তার একটি উল্লেখযোগ্য অংশ গ্রহণ করার জন্য শ্রোতাদের প্রস্তুত করে আমরা একটি বিরতি না দিয়ে ক্রমাগত কথা বলতে পারি না আমরা একটি পরিকল্পিত বিরতির সাহায্যে আসন্ন বিষয়ের উপর জোর দিতে পারি তারপর এটি আমাদের দর্শকদের মনোযোগ ধরে রাখতে সক্ষম করবে কথোপকথনের সময় এই অনিচ্ছাকৃত বিরতিগুলি বা ইচ্ছামত বিরতিগুলি যাকে নন ফ্লুয়েন্সিও বলা হয় প্রায়শই ওহ উমম ইত্যাদির মতো শব্দ এবং উচ্চারণ সহ ঢোকানো হয় এই নন ফ্লুয়েন্সিগুলির সতর্ক ব্যবহার বক্তার সাবলীলতাকেও সাহায্য করতে পারে এবং তাকে নিরুদ্বেগ হওয়ার জন্য সময় দিতে পারে কিন্তু এগুলি সবসময় পরিকল্পিত হাওয়া উচিত কখনো কখনো একজন ভাল বক্তা তাদের কার্যকরভাবে ব্যবহার করার জন্য নিজেকে প্রশিক্ষণ দিতে পারে উদাহরণ স্বরূপ যে সকল শিক্ষক কোন শিক্ষার্থীর একটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে অক্ষম তারা ইচ্ছাকৃতভাবে এটি প্রবর্তন করবেন যাতে তারা এই নন ফ্লুয়েন্সির সাথে শুনতে থাকে এবং এটি তাদের পরিকল্পনা করার জন্য সময় দেয় সাধারণভাবে আমরা বলতে পারি যে বিরতি কখনই আকস্মিক হওয়া উচিত নয় এটি সর্বদা একটি পেশাদার সংলাপে যত্ন সহকারে পরিকল্পনার অংশ হওয়া উচিত পরিকল্পিত বিরতির কার্যাবলী এই বিশেষ ভিজ্যুয়ালে প্রদর্শিত হয় বিভিন্ন উপায়ে আমরা পরিকল্পিত বিরতি ব্যবহার করতে পারি তা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়েছে তৈরি হওয়া উদ্বেগ এবং অনুসরণ করা শব্দ বা বাক্যকে জোর দেয় তারা শ্রোতাদেরকে শব্দটিকে আত্মীকরণ করে বিশেষ করে নাটকীয় ঘোষণার জন্য সময় দেয় যা অনুসরণ করার সম্ভাবনা রয়েছে তারা অভিক্ষিপ্ত অনুভূতির প্রভাব বাড়ায় এবং শ্রোতাদের বিরক্ত করে চিন্তার ধারাবাহিকতা আনে বার্তার স্পষ্ট যোগাযোগের জন্য কণ্ঠস্বরের পরিবর্তন বা তরঙ্গায়িত হওয়া গুরুত্বপূর্ণ সাধারণভাবে আমরা বলতে পারি যে আমাদের যথেষ্ট জোরে কথা বলা উচিত যাতে শ্রোতারা আমাদের শুনতে পারে বড় সমাবেশে যখন আমাদের মাইক ব্যবহার করতে হয় তখন তা সঠিকভাবে ব্যবহার করার প্রযুক্তিগত দক্ষতা থাকা উচিত মাইক সহ বা ছাড়া আমাদের গলার জোর আমাদের শ্রোতাদের আকারের সাথে সামঞ্জস্য হওয়া উচিত আরও শ্রোতাদের আগ্রহ বজায় রাখার জন্য কন্ঠটি উৎসাহী হওয়া উচিত কারণ শুধুমাত্র একটি উৎসাহী কণ্ঠ শ্রোতাদের কাছে আমাদের আগ্রহ এবং উত্তেজনা প্রকাশ করবে এবং এটি এই প্রসঙ্গে স্থায়ী থাকবে ছোট দলে এবং বিশেষ করে দ্বৈত কথোপকথনে আমাদের ভয়েস কণ্ঠস্বরের পরিবর্তনকে অতিরঞ্জিত করতে হবে না কারণ এটি সহজেই আঘাত করে এবং এটি বোঝা যায় যাইহোক দলগত পরিস্থিতিতে আমাদের কণ্ঠস্বরের পরিবর্তন এবং গলার ওঠানামাকে অতিরঞ্জিত করতে শিখতে হবে বিশেষ করে যখন আমাদের কিছু ধরণের আবেগ প্রদর্শন করতে হয় বা একটি বিশেষ জায়গা সবার দৃষ্টিগোচর হওয়ার মতো রাখতে হয় একটি বড় দলে এটি সহজেই হারিয়ে যায় একই সময়ে আমাদের একঘেয়ে গলার আওয়াজ এড়িয়ে চলা উচিত একটি আস্তে আস্তে গুন্ গুন্ করা কণ্ঠস্বর সর্বদা শ্রোতাদের উপর একটি বিস্ময়কর প্রভাব ফেলে এবং তাদের মিথস্ক্রিয়া করার জন্য তাদের যে সামান্য উৎসাহ থাকতে পারে তা হারাতে বাধ্য করে একটি বর্ধিত আওয়াজ সাধারণত একজন রাগান্বিত ব্যক্তিকে নির্দেশ করে অন্যদিকে কণ্ঠের একটি স্তর এবং পরিমাপিত আওয়াজ আরো ভালো সহমর্মিতার কথা বলার ইচ্ছার শোনার এবং আলোচনা করার দিকে নির্দেশ করে বক্তৃতার বর্ধিত হার বক্তার পক্ষ থেকে একটি তাড়া বা অধৈর্যতাও নির্দেশ করতে পারে যেখানে হ্রাসের হার একটি প্রতিফলিত মনোভাবেরও পরামর্শ দিতে পারে সুতরাং কণ্ঠের জোরে আওয়াজ স্নিগ্ধ আওয়াজের মধ্যে এবং জোরে কণ্ঠস্বর প্রায়শই একটি শিথিল বা চিন্তিত মুখের পেশী এবং অঙ্গভঙ্গিকে অভ্যন্তরীণ পেশী প্রচেষ্টার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্কের মধ্যে পার্থক্য করতে পারে এর মধ্যে উদাহরণস্বরূপ নরম করুণাময় এপিকো অ্যালভিওলার ক্লিক বক্তৃতার কণ্ঠস্বরের গভীরতার মধ্যে দিয়েও সাংস্কৃতিক পার্থক্যগুলিও স্পষ্টভাবে বোঝা যায় এবং এখানে আমি মার্টিন এবং চ্যানির একটি গবেষণা থেকে উদ্ধৃত করছি তারা দেখেছে যে মধ্যপ্রাচ্যের লোকেরা উচ্চস্বরে কথা বলে কারণ তারা শক্তি এবং আন্তরিকতার সাথে কণ্ঠস্বরের গভীরতা যুক্ত করে তাদের কাছে নরমভাবে কথা বললে দুর্বলতার ছাপ বা অসরলতার ভাব মনে করা হয় জার্মানিরাও এই গবেষণা অনুসারে অনুভব করে যে একজন ব্যক্তি কথা বলার সময় আদেশসূচক কণ্ঠস্বর ব্যবহার করা ভাল কারণ এটি আত্মবিশ্বাসের সাথে সমতুল্য হবে বলে তাদের কাছে মনে হয় অন্যদিকে ফিলিপাইনের লোকেরা মৃদু এবং নম্র ভাবে কথা বলাকে ভালো শিক্ষা এবং ভাল আচরণের পরিচয় বলে মনে করে তারা আরও পরামর্শ দিয়েছেন যে জাপানিরাও নরম কণ্ঠস্বরকে ভাল আচার ব্যবহারের পরিচয় বলে মনে করে এবং উচ্চস্বরে কথা বলা ইঙ্গিত দেয় যে একজন ব্যক্তির আত্মনিয়ন্ত্রণের অভাব রয়েছে শহরের গবেষকরা আরও দেখতে পান যে একটি বক্তৃতার কণ্ঠস্বরের পরিমাণ শহরের ঘনত্ব দ্বারাও শর্তযুক্ত যেখানে লোকেদের মধ্যে এমন একজন ব্যক্তি যিনি জীবনকাল একটি ঘনত্বে কাটিয়েছেন তার তুলনামূলকভাবে আস্তে কণ্ঠস্বর ব্যবহার করার প্রবণতা থাকবে এমন একজন ব্যক্তির তুলনায় যিনি জীবনকাল ঘনত্বে কাটিয়েছেন বা তুলনামূলকভাবে আস্তে কণ্ঠস্বর ব্যবহার করার প্রবণতা রাখেন একজন ব্যক্তির তুলনায় যিনি অল্প জনবসতিপূর্ণ জায়গায় জীবনে সময় কাটিয়েছেন এবং যারা কম জনবসতিপূর্ণ জায়গা থেকে এসেছেন তাদের উচ্চ কণ্ঠস্বর ব্যবহার করার প্রবণতা রয়েছে আরেকটি দিক আমাদের বিবেচনা করতে হবে তা হল সংশোধক এটি দ্বিতীয় প্যারাভাষিক বিভাগ এবং অন্তর্ভুক্ত কোয়ালিফায়ার এবং ডিফারেন্সিয়েটর হল অন্যতম উপাদান দ্বারা উৎপাদিত কণ্ঠের প্রভাবের একটি শ্রেণী উদাহরণস্বরূপ শ্বাস প্রশ্বাসের বায়ুর দিক এবং বৈশিষ্ট্যের মতো এটি ভোকাল ব্যান্ডগুলি দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং কীভাবে তারা নরম টাকরার অবস্থানের দ্বারা গলবিলে নির্দিষ্ট পরিবর্তনের মাধ্যমে কম্পন করে যেমন এটি পেশীর উত্তেজনা এবং অঙ্গগুলির অবস্থানের পরিপ্রেক্ষিতে এছাড়াও শারীরবৃত্তীয় রূপরেখা আকারে ঠোঁট এবং নীচের চোয়ালের দ্বারা উৎপাদিত হয় পর্যবেক্ষকের সামনে বিপরীত সেটে উপস্থিত হওয়ার কারণে এটিকেও সাজানো যেতে পারে তবে এই মেরু জোড়ার পদগুলি আমাদের নিজস্ব বিশ্লেষণের জন্য যত ডিগ্রীতে হোক আলাদা হতে পারে একটি মধ্যবিন্দু থেকে Poyatos স্বাভাবিকের চেয়ে মধ্যম বলে ডাকতে পছন্দ করে এবং দুটি সংশোধক গ্রুপকে আলাদা করে তারা হল কোয়ালিফায়ারস্ এবং দ্বিতীয়টি ডিফারেনশিয়েটরস্ কোয়ালিফায়ারগুলি হল কণ্ঠস্বরের সেই পরিবর্তনগুলি যা শুধুমাত্র মুখ এবং নাকের বক্ষ গহ্বরের মধ্যবর্তী অঞ্চলের পরিবর্তনের কারণেই নয় বরং দ্বিমুখী শারীরবৃত্তির কারণেও ঘটে এগুলোর মধ্যে রয়েছে শ্বাস প্রশ্বাসের প্রভাব যেমন ফিসফিস কণ্ঠস্বর বাকযন্ত্র সংক্রান্ত প্রভাব উদাহরণস্বরূপ ক্যাঁচক্যাঁচে কণ্ঠস্বর কর্কশ কণ্ঠস্বর চিন্তিত কণ্ঠস্বর এবং অন্যান্য গলবিল দ্বারা নিয়ন্ত্রণ এবং অনুনাসিকতা দ্বারা সৃষ্ট হয় কণ্ঠস্বরের মানের দিক থেকে বক্তা একে অপরের থেকে আলাদা হয় এবং আমরা শুধুমাত্র এই ক্ষমতার কারণে ফোনেও পৃথক কণ্ঠস্বর চিনতে সক্ষম তারা বিশেষ উদ্দেশ্যে তাদের কণ্ঠে বেশ অনেক বৈচিত্র্যও প্রবর্তন করে এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ গবেষণা আমাদেরকে ক্যাঁচক্যাঁচে কণ্ঠস্বর শ্বাস প্রশ্বাস জাতীয় কন্ঠস্বর এবং কর্কশ কণ্ঠস্বর সম্পর্কে আরও ভাল বুঝতে সাহায্য করেছে যদিও এই শব্দগুলি আগে একটি ঢেকে রাখার পদ্ধতিতে ব্যবহার করা হতো কিন্তু এখন বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলি আমাদের এই পদগুলি আরও ভালভাবে বোঝার জন্য সক্ষম করেছে একটি বাকযন্ত্র সংক্রান্ত বা ক্যাঁচক্যাঁচে কণ্ঠস্বরকে গ্লোটাল ফ্রাই হিসাবেও উল্লেখ করা হয় কারণ এটি বুদবুদ গুণমান এবং ফ্রাইং এর মতো গুণমানের এটি নির্দিষ্ট কিছু ভাষায় ধ্বনিতাত্ত্বিক তবে প্যারাভাষিকভাবেও শারীরিক পরিশ্রম বা ব্যথা বা বার্ধক্যের কারণে অনিচ্ছাকৃতভাবে সৃষ্ট হওয়ার পাশাপাশি এটি একটি মনোভাবগত পদ্ধতিতেও ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ এটি একঘেয়েমি অনিচ্ছা প্রকাশ করতে পারে এগুলি দিয়ে যেমন ওহ এখন নয় বা চাপা ক্রোধ যেমন কিভাবে পারবে এটি স্নেহপূর্ণ প্রশংসা বা সহানুভূতির পরামর্শও দিতে পারে শুধু সেই মিষ্টি বিড়ালছানাটির দিকে তাকান প্রাপ্তবয়স্কদেরও স্নেহপূর্ণ বা শিশুসুলভ কণ্ঠস্বরকে ক্রেকি কণ্ঠস্বর বলা হয় আমেরিকান অভিনেতা ভিনসেন্ট প্রাইস ভয়ঙ্কর মুহুর্তগুলিতে তার দুর্দান্ত ক্যাঁচক্যাঁচে কণ্ঠস্বরের জন্য বিখ্যাত এবং এটি সর্বদা এই অঞ্চলে কাজ করা গবেষকদের দ্বারা উল্লেখ করা হয়েছে শ্বাস প্রশ্বাসযুক্ত কণ্ঠস্বর একটি আবেগপূর্ণ বক্তৃতা সঙ্গে যুক্ত সত্য না মিথ্যা এটি একটি দীর্ঘশ্বাস এবং কণ্ঠস্বরের মিশ্রণের মতো এটি সম্পূর্ণ কণ্ঠস্বর নয় তাই বলা উচিত আমরা এটি প্রায়শই টিভি বিজ্ঞাপনে ব্যবহৃত দেখতে পাই যেমন যা পারফিউমের বিক্রয়ের উপর ভিত্তি করে বা ফ্যাব্রিকের মসৃণতা সম্পর্কে মন্তব্য করে বা কোনও বিজ্ঞাপন যার সাথে আবেগপূর্ণ প্রতিক্রিয়া রয়েছে এটি প্রায়শই শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ায় দীর্ঘশ্বাসের মতো করে বলা হয় আমি তোমাকে ভালোবাসি আবার এটি একটি ক্লান্তির পরিস্থিতিতেও কঠিন সিদ্ধান্ত বা প্রশ্নের সম্মুখীন হওয়ার সময় প্রদর্শিত হয় এটি প্রায়ই এই পরিস্থিতিতে একটি নির্দিষ্ট ফিসফিস সঙ্গে মিশ্রিত হয় আমরা মেরিলিন মনরোর উদাহরণ উদ্ধৃত করতে পারি যিনি তার শ্বাস প্রশ্বাসযুক্ত কণ্ঠস্বরের জন্য পরিচিত কণ্ঠস্বরে রূঢ়তা একটি অসম্মত রুক্ষ কণ্ঠের সাথে সম্পর্কিত যা স্বরযন্ত্রের ওপর চাপ এবং উত্তেজনা অত্যন্তভাবে ভোকাল ফোল্ডের যোগাযোগ অনিয়মিত কম্পন এবং নিম্ন কণ্ঠস্বরের মাত্রা দ্বারা সৃষ্ট হয় ভাষাতে আমরা অনুরূপ প্রতিশব্দ খুঁজে পাই উদাহরণস্বরূপ গ্রেটিং ভয়েস মেটালিক ভয়েস রাউকস্ রাস্প রাফ শ্রিল ইত্যাদি এটি নেতিবাচক মনোভাব এবং অনুভূতিতে অর্থ যোগ করে যেমন রাগ উপহাস ইত্যাদির পাশাপাশি হিংসাত্মক আবেগ থেকে মৌখিক ভাষা বা বিকল্পে প্যারালিঙ্গুইস্টিকেও একটি শুষ্ক কণ্ঠস্বরকে নীরস এবং রুক্ষ হিসাবে দেখা হয় কিছু ক্ষেত্রে এটি কিছু নির্দিষ্ট মহিলাদের কাছে আকৃষ্ট করার মতো ইন্দ্রিয়সুখ সম্পর্কিত হিসাবে ইতিবাচকভাবে অনুভূত হতে পারে যাইহোক এটি সেই প্রেক্ষাপটে একটি নেতিবাচক গুণ হিসাবেও বোঝা যেতে পারে যেখানে পুরুষতান্ত্রিক প্রেক্ষাপটে নারীদের বিচার করা হয় বাস্তবে এটি আরও সাধারণ গভীর নরম বা ফিসফিস শব্দের সাথে যুক্ত হতে পারে ভাঙা কণ্ঠস্বর সাধারণত রুক্ষ কণ্ঠের রোগবিদ্যা সম্পর্কিত রীতিগুলিতে ফেলা হয় এটি বক্তার নেতিবাচক কার্যকলাপের মাধ্যমে অর্জিত একটি গুণ বোঝায় যার দ্বারা বক্তা নিজের একটি খারাপ ছবি বা একটি খারাপ স্বাস্থ্যের ছবি বহন করে বলে মনে করা হয় ভিন্নতা হল মৌখিক উচ্চারণগুলির পরিবর্তন যা স্বাধীনভাবে ঘটে কিন্তু ভাষার সাথে সম্পর্কিত ব্যাখ্যাগুলি থেকে বাদ পড়ে না এতে হাসি কান্না ইত্যাদির মতো শব্দ গঠন অন্তর্ভুক্ত থাকে বেশিরভাগ সাধারণ পার্থক্যগুলি তাদের মৌলিক বৈশিষ্ট্য এবং ডিগ্রি অনুসারে গোষ্ঠীভুক্ত করা হয় মৌলিক বৈশিষ্ট্যগুলি যেমন তাদের দিকে চিহিন্ত করে যারা হাসতে পছন্দ করে বিভিন্ন সূক্ষ্মতা সহ একটি সম্পূর্ণ শ্রেণী গঠন করে এবং এছাড়াও সাংস্কৃতিক ও উপ সাংস্কৃতিক বৈচিত্র্যের অধিকারী আরও সাধারণ পার্থক্যকারীদের মধ্যে রয়েছে ফিসফিস করা উচ্চস্বরে কান্নাকাটি হাসি অভিযোগসহ বিভিন্ন প্রতিশব্দ ইত্যাদি কিছু পরিবর্তনকারী উপাদান যা পার্থক্যকারীদের জন্য নেওয়া যেতে পারে তা কন্ডিশনিং প্রেক্ষাপটের কারণে হতে পারে এবং সেগুলিকে উপেক্ষা করা উচিত নয় উদাহরণস্বরুপ একজন ব্যক্তি মুখের মধ্যে একটি পাইপ দিয়ে কথা বলতে পারে বা একটি নির্দিষ্ট ধরনের কণ্ঠস্বরের মানের জন্য কিছু স্বাস্থ্যগত কারণ থাকতে পারে বিকল্পগুলি সেই কণ্ঠস্বরগুলিকে বোঝায় যা মৌখিক উচ্চারণ ছাড়া স্বাধীনভাবে ঘটে আমরা সেগুলিকে ভাষামুক্ত আকার স্বেচ্ছায় গলা পরিষ্কার করা ক্লিক শ্বাস নেওয়া এবং ত্যাগ করার সময়ের হিসেস্ শব্দ ব্লো স্লার্পস ইত্যাদি হিসাবে বর্ণনা করতে পারি আক্রমণাত্মক শব্দগুলি সাধারণত প্যারালিঙ্গুইস্টিক বিকল্প হিসাবে দেখা যায় উদাহরণস্বরূপ সন্ত্রাসকে আঁকড়ে ধরা এবং শারীরিক ব্যথার আগ্রাসী fff স্বেচ্ছামূলক এবং অনিচ্ছাকৃত বিকল্পগুলির দিকগুলি দৃশ্যমান উদাহরণস্বরূপ অধৈর্যের সাথে স্বেচ্ছাসেবী টাঙ্গ ক্লিকিং এবং যদি হঠাৎ কেউ আঘাতপ্রাপ্ত হয় ওহ বলে অনিচ্ছাকৃত প্রতিক্রিয়া সেটি সচেতন বা সম্পূর্ণ অচেতনও হতে পারে যদিও বেশিরভাগই একক আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু শব্দ যেমন pooh booh tz tz ইত্যাদি শব্দ বিভিন্ন ঘটনাতে যুক্ত হয় অন্য অনেকগুলি স্পষ্ট উচ্চারণ দেখায় না এবং এতে প্রধানত শ্রবণযোগ্য বায়ু ঘর্ষণ থাকে যেমন একটি স্নিফেল এবং কথা বলার আগের ফ্যারিঞ্জিয়াল ইনগ্রেশন বা অধৈর্যতার বহিঃপ্রকাশ পার্থক্যগুলিও বিকল্প হতে পারে যদিও বিকল্পগুলি সঠিক ভাষাগত কাঠামোকে পরিবর্তন করে না যদিও হাসির মতো পার্থক্যকারীরা প্রাথমিক গুণাবলী এবং যোগ্যতার সাথে এটিকে বিকৃত করে বক্তৃতার পুরো অংশকে আবরণ দিয়ে পারে এগুলি মনস্তাত্ত্বিক অবস্থার মধ্যে পার্থক্য করে কিন্তু সর্বদা সর্বজনীন হয় না উদাহরণস্বরূপ স্প্যানিশ ভাষায় আমরা ay বলতে পারি এবং ইংরেজিতে আমরা একই ঘটনার জন্য ouch বলতে পারি সুতরাং আমরা বলি যে প্যারাল্যাঙ্গুয়েজ অমৌখিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ দিক এটি শ্রোতার কাছে আমাদের আবেগ মেজাজ পটভূমি ইত্যাদিকে পরিষ্কারভাবে বোঝার জন্য প্রেরণ করে ভাষা কখনই নিরপেক্ষ পণ্যের মধ্যে থাকে না প্যারাল্যাঙ্গুয়েজ আমাদের ভাষার বিভিন্ন মাত্রার প্রতি সংবেদনশীল করে ধন্যবাদ